হ্যালো এবং NPTEL সিরিজের সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কোর্সে ইন্টেল SGX এর বক্তৃতার দ্বিতীয় ভাগে স্বাগতম আগের ভিডিওতে আমরা ইন্টেল SGX ও দেখেছিলাম আমরা দেখেছি প্রসেসরের এই বিশেষ বৈশিষ্ট্যটির সাথে কী সক্ষম ছিল আমরা দেখেছি কিভাবে প্রসেসর প্রকৃতপক্ষে মেমরি পরিচালনা করে কীভাবে এটি আসলে এনক্লেভের জন্য মেমরি অঞ্চল বরাদ্দ করে কীভাবে জিনিসগুলি আসলে এনক্লেভে সংরক্ষণ করা হয় ইত্যাদি ভিডিও লেকচারের এই অংশে আমরা Intel SGX কে সফটওয়্যারের দৃষ্টিকোণ থেকে আরও বেশি করে দেখব আমরা দেখব কিভাবে উপযোজনগুলি ইন্টেল SGX এর বৈশিষ্ট্য ব্যবহার করবে এবং কিভাবে আমরা এনক্লেভ তৈরি করব এই বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করার জন্য কোন নির্দেশাবলী পাওয়া যায় সুতরাং আমরা আসলে যা বলছি তার অনেকটাই এই বিশেষ কাজ পৃথকীকরণ কার্য সম্পাদনের জন্য উদ্ভাবনী নির্দেশাবলী এবং সফ্টওয়্যার মডেল এ উপস্থিত রয়েছে এটি HASP 2013 এ প্রকাশিত হয়েছিল এছাড়াও এই ভিডিওতে থাকা কিছু পরিসংখ্যান আসলে ইন্টেল থেকে ধার করা হয়েছে সুতরাং SGX সমর্থিত একটি সিস্টেমে একটি সাধারণ উপযোজন বিকাশের জন্য আপনাকে উপযোজনটিকে দুটি ভাগে ভাগ করতে হবে একটি হল বিশ্বস্ত অংশ যা আপনি এনক্লেভের অংশ করতে চান এবং আরেকটি হল অবিশ্বস্ত অংশ যেখানে উপযোজনের অবশিষ্টাংশ উপস্থিত রয়েছে সুতরাং বিশ্বস্ত অংশ হবে ক্রিপ্টোগ্রাফির মতো দিক এমন একটি অঞ্চল যেখানে পাসওয়ার্ড সংরক্ষিত হয় এমন একটি অঞ্চল যেখানে এনক্রিপশন এবং ডিক্রিপশন হতে থাকে গোপন চাবিগুলি সংরক্ষিত হয় ইত্যাদি বাকি অংশটি স্বাভাবিক উপযোজন হতে পারে যেমন এক্সেস যেমন রৈখিক ব্যবহারকারী ইন্টারফেস অন্যান্য ইন্টারফেস ইত্যাদি এখন লক্ষ্য করুন যে আস্থাজোনের বিপরীতে আমরা আগে অবিশ্বস্ত উপযোজন এবং বিশ্বস্ত উপযোজন উভয়ই দেখেছি যে তারা একই ঠিকানার স্থানে উপস্থিত রয়েছে আসলে বিশ্বস্ত অংশটি সেই নির্দিষ্ট উপযোজনের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে ম্যাপ করা হয়েছে সুতরাং যখন সাধারণত এটি অ্যাপ্লিকেশনটির অবিশ্বস্ত অংশ হবে যেটি উপযোজনটিকে কার্যকর করছে তা কার্যকর হতেই থাকবে যতক্ষণ না বিশ্বস্ত উপযোজনে যাওয়ার জন্য একটি কল করার প্রয়োজন হয় সুতরাং এটি মূলত এনক্লেভের জন্য একটি কল তাই প্রকৃতপক্ষে একটি উপযোজনে SGX অন্তর্ভুক্ত করার জন্য উপযোজনটিকে প্রথমে একটি এনক্লেভ তৈরি করতে হবে যাতে উপযোজনটি সাধারণভাবে একটি অবিশ্বস্ত মোডে রান করবে এবং মাঝে মাঝে যখন এনক্লেভকে ডাকার প্রয়োজন হয় তখন কল করা হয় এর তুলনায় যে উপযোজনটি একটি বিশ্বস্ত ফাংশন কল করবে তারপরে নন এনক্লেভ মোড থেকে এনক্লেভ মোডে বদল করা হয় তারপর ধাপ 3 হল যেখানে এনক্লেভ ফাংশনটি নিরাপত্তা সম্পর্কিত সংবেদনশীল তথ্য কার্যকর এবং প্রসেস করে এবং অবশেষে মোডটি এনক্লেভ মোড থেকে অবিশ্বস্ত বা এনক্লেভ মোডে ফিরে যায় এবং উপযোজনটির কার্যকারিতা অব্যাহত থাকে সুতরাং SGX এর সক্ষমতার সাথে উপযোজনগুলি তৈরি করা হলে এবং উপযোজনগুলির সাথে এনক্লেভ থাকলে এই বিভিন্ন পদক্ষেপগুলি জড়িত থাকে প্রকৃতপক্ষে উপযোজন বিকাশের এই রূপটিকে সমর্থন করার জন্য ইন্টেলের কয়েকটি নির্দেশাবলী রয়েছে তাই এই নির্দেশাবলী ইন্টেল প্রসেসরের নির্দেশিকা সেটে যুক্ত করা হয়েছে যাতে বিশ্বস্ত ফাংশনগুলিকে আহ্বান করে এনক্লেভ তৈরি করা যায় ইত্যাদি সুতরাং আমরা প্রথমে এই বিশেষ ফাংশনগুলি কী তা দেখব সুতরাং প্রথমে SGX এর এই বিশেষ প্রসারণগুলির মধ্যে 2টি রূপে বিভক্ত করা হয়েছে একটিতে আপনার কাছে বিশেষাধিকারপ্রাপ্ত সেট নির্দেশাবলী এবং ব্যবহারকারীর স্তরের নির্দেশাবলী রয়েছে। সুতরাং বিশেষাধিকারপ্রাপ্ত নির্দেশাবলী মূলত এক সুপার ব্যবহারকারী হিসাবে ব্যবহার করা উচিত যেখানে আপনার কাছে পৃষ্ঠাগুলি তৈরি করার যোগ করার প্রসারণ করা এনক্লেভ অপসারণ করা এবং একটি এনক্লেভ তৈরি করা ইত্যাদির নির্দেশাবলী রয়েছে এছাড়াও পেজিং সম্পর্কিত দিকগুলি যেমন একটি পৃষ্ঠা উচ্ছেদ করা লোড করা সবই বিশেষাধিকারপ্রাপ্ত নির্দেশাবলীর অংশ হিসাবে করা হয়েছে। অন্যদিকে ব্যবহারকারীর নির্দেশাবলীর মধ্যে বেশিরভাগই মাত্র 2 বা 3টি একটি নির্দেশ আপনাকে এনক্লেভের প্রবেশের অনুমতি দেবে এবং অন্যটি আপনাকে এনক্লেভ ছেড়ে যাওয়ার অনুমতি দেবে এবং তৃতীয়টি জানবে যে ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত একটি উপযোজনকে একটি বাধা বা ব্যতিক্রম হওয়ার পরে পুনরায় শুরু করার অনুমতি দেবে সুতরাং আসুন এই বিভিন্ন নির্দেশাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ দেখি প্রথমটি আসলে এনক্লেভ তৈরি করার ECREATE নির্দেশ এবং আমরা এখানে যেমনটি দেখছি যে create একটি বিশেষাধিকারপ্রাপ্ত নির্দেশ তাই যখনই একটি উপযোজনের একটি এনক্লেভ তৈরি করতে চায় তখনই এটির সিস্টেম কলের মধ্যে একটি সিস্টেম কল করার প্রয়োজন হবে সেখানে একটি ECREATE নির্দেশ থাকবে যা এনক্লেভ তৈরি শুরু করবে সুতরাং যখন ECREATE চালু করা হয় তখন প্রসেসর PRM এ একটি SECS কাঠামো তৈরি করবে প্রসেসর সম্পর্কিত মেমরি এবং এই SECS কাঠামোটি যাতে আমরা জানি যে এনক্লেভ সম্পর্কে বিশ্বব্যাপী তথ্য থাকবে এখন SGX এর ব্যাপারে অনন্য বিষয়টি হল যে অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ভার্চুয়াল স্পেসে এনক্লেভ কোথায় থাকা উচিত তা বেছে নিতে এবং পরিচালনা করতে পারে উদাহরণস্বরূপ অপারেটিং সিস্টেম একটি নির্দিষ্ট ভার্চুয়াল ঠিকানা পৃষ্ঠা বেছে নিতে পারে এবং হার্ডওয়্যারকে নির্দিষ্ট করতে পারে যে সেই নির্দিষ্ট পৃষ্ঠায় ছিটমহল তৈরি করতে হবে এখন এব্যাপারে অন্যনতা হল যে হার্ডওয়্যার সুরক্ষা ব্যবস্থার কারণে এটি কেবল পৃষ্ঠা বা ঠিকানাটি বেছে নেয় যেখানে এনক্লেভটি উপস্থিত রয়েছে এটি সমস্ত অপারেটিং সিস্টেম করতে পারে এই নির্দিষ্ট পৃষ্ঠার মধ্যে থাকা বিষয়বস্তু পড়তে বা লিখতে সক্ষম হবে না কিন্তু শুধু সেই পৃষ্ঠাটি পরিচালনা করে এছাড়াও পৃষ্ঠাটি তৈরি করার সময় অপারেটিং সিস্টেমকে অন্যান্য দিকগুলি যেমন অপারেটিং মোডটি 32 বিট বা 64 বিটের তা উল্লেখ করতে হবে এটিকে প্রসেসরের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে যা সমর্থিত হবে এবং সেই নির্দিষ্ট ছিটমহলের মধ্যে যেখানে ডিবাগ অনুমোদিত হবে বা হবে না সুতরাং সৃষ্টির পরবর্তী ধাপ হল একটি EADD নির্দেশ সুতরাং EADD একটি বিশেষাধিকারপ্রাপ্ত নির্দেশ এবং তাই এটি শুধুমাত্র অপারেটিং সিস্টেম দ্বারা করা যেতে পারে তাই আগের মতোই যখন EADD চালু করা হয় তখন অপারেটিং সিস্টেম একটি নির্দিষ্ট ECS পৃষ্ঠা নির্বাচন করতে সক্ষম হয় যেখানে এনক্লেভ কোড বা তথ্য ব্যবহৃত হয় তাই সাধারণত অপারেটিং সিস্টেম এই নির্দিষ্ট পৃষ্ঠাটি পরিচালনা করতে সক্ষম হবে কিন্তু প্রকৃতপক্ষে সেই পৃষ্ঠার বিষয়বস্তু পড়তে বা লিখতে সক্ষম হবে না সুতরাং EADD 2টি জিনিস করবে প্রথমে এটি EPCM শুরু করবে যেমনটি আমরা আগের লেকচারে দেখেছি প্রতিটি ECS পৃষ্ঠায় একটি সংশ্লিষ্ট EPCM এন্ট্রি থাকে যা ECS পৃষ্ঠার মানচিত্র যা মূলত সেই নির্দিষ্ট ECS পৃষ্ঠার জন্য বিশেষ সুবিধা এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ধারণ করে তাই যেমন আমরা দেখেছি যে এটিতে পড়া লেখা কার্যকর করার অনুমতি রয়েছে যা রৈখিক ঠিকানাটি অ্যাক্সেস করবে এবং এটিতে পৃষ্ঠার ধরন সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যেমন এটি TCS বা REG ইত্যাদি তারপর EADD সম্পূর্ণ করা হয় তারপর প্রসেসর SECS এ সংরক্ষিত একটি ক্রিপ্টো লগে EPCM তথ্য রেকর্ড করবে সুতরাং লক্ষ্য করুন যে ECREATE নির্দেশের সময় SECS তৈরি করা হয়েছিল যা প্রাথমিকভাবে করা হয়েছিল এবং EADD প্রতি ECS এর সময় কিছু লগ থাকবে যা ECS এ যুক্ত বা সংযোজিত করা হয় তারপরে ECS পূরণ করা হয় এবং সেটি হল 4 কিলো বাইট তথ্য যা হার্ড ডিস্ক থেকে কপি করা হয় যেটি উপযোজন বাইনারি থেকে ECS পৃষ্ঠা থেকে DRAM এ থাকে তাই লক্ষ্য করুন যে এই সমস্ত তথ্য এনক্রিপ্ট করা হয়েছে কারণ এই তথ্য এই হার্ড ডিস্কটিতে উপস্থিত রয়েছে এবং তার পাশাপাশি DRAM প্রসেসরের বাইরেও উপস্থিত রয়েছে এবং আমরা এর আগে দেখেছি যে প্রসেসরের বাইরের যেকোন তথ্য যা প্রসেসরের বাইরে উপস্থিত কোনো এনক্লেভ তথ্য বা কোড সর্বদা একটি এনক্রিপ্ট করা অবস্থায় থাকে এটি গোপনীয়তা নিশ্চিত করে এবং অখণ্ডতা তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে সুতরাং এনক্লেভে উপস্থিত সমস্ত পৃষ্ঠাগুলি যুক্ত করার পরে যা EADD নির্দেশ ব্যবহার করছে উদাহরণস্বরূপ যদি 20টি ভিন্ন পৃষ্ঠা থাকে তবে EADD 20টি ভিন্ন বার আহ্বান করা হবে তখন একটি সিস্টেমকে EEXTEND কল করতে হবে তাই EEXTEND মূলত একটি EPC পৃষ্ঠায় 256 বাইট অঞ্চল পরিমাপ করবে সুতরাং এই অঞ্চলটি বিকাশকারী দ্বারা নির্দিষ্ট করা হয়েছে পরিমাপটি আসলে SECS এ উপস্থিত একটি 64 বিট ঠিকানা এবং 256 বাইট তথ্য দ্বারা তৈরী যেহেতু আমরা আসলে এক সময়ে 256 বাইট পরিমাপ করছি তাই পুরো পৃষ্ঠাটি পরিমাপ করার জন্য আমাদের কাছে EEXTEND এর 16টি আহ্বান রয়েছে সুতরাংএনক্লেভ নির্মাণের ফলে প্রকৃতপক্ষে এনক্লেভের মালিকের সাথে মিল থাকবে তাই এখানেই আমরা প্রকৃতপক্ষে একধরণের অখণ্ডতা অর্জন করব কারণ যখন একটি এনক্লেভ একটি উপযোজন বিকাশকারী দ্বারা তৈরি করা হয় তখন উপযোজন বিকাশকারী প্রকৃতপক্ষে বিভিন্ন EPC পৃষ্ঠাগুলির কোন অঞ্চলগুলি পরিমাপ করা উচিত তা নির্দিষ্ট করতে পারে এছাড়াও তিনি সেই নির্দিষ্ট EPC পৃষ্ঠাগুলির জন্য একটি নির্দিষ্ট স্বাক্ষরও নির্দিষ্ট করতে পারেন এইভাবে EEXTEND নির্দেশের দ্বারা একটি নির্দিষ্ট বিষয় হল যে এই বিভিন্ন EPC পৃষ্ঠাগুলি তৈরি করা ঠিক একই রকম বা ঠিক একই স্বাক্ষর রয়েছে যা উপযোজন বিকাশকারীর উদ্দেশ্য ছিল তাই EEXTEND এর পরবর্তী নির্দেশটি হল EINIT তাই EINIT আবারও একটি বিশেষাধিকার নির্দেশ এবং তাই এটি অপারেটিং সিস্টেম দ্বারাই করা উচিত। সুতরাং সমস্ত পৃষ্ঠাগুলি যোগ করার পরে এটির আহ্বান করা হয় এবং মূলত এটি যাচাই করতে পারে যে স্বাক্ষরটি মালিকের স্বাক্ষরের সাথে মেলে কিনা সুতরাং EINIT সফল হলে এটি এনক্লেভকে প্রবেশের অনুমতি দেয় সুতরাং EINIT এর পরে এখানে এটিই প্রথম ধাপ যা আমরা এখানে দেখছি প্রথম ধাপটি ECREATE EADD EEXTEND এবং EINIT এর মধ্যে ব্যক্ত হয়েছে তাই এই 4টি ধাপ অপারেটিং সিস্টেমে উপযোজন আহ্বানকারী সিস্টেম কলের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং তারপরে উপযোজন সিস্টেমকে এই এনক্লেভ তৈরি করতে অনুরোধ করে সুতরাং এই 4টি ধাপ সম্পন্ন করার পরে এনক্লেভটি ব্যবহারের জন্য প্রস্তুত এবং তারপরে উপযোজনটি আসলে এনক্লেভে প্রবেশ করতে এবং ছেড়ে যাওয়ার জন্য বিভিন্ন নির্দেশ যেমন EENTER এবং EEXIT ব্যবহার করতে পারে সুতরাং আমরা EENTER সম্পর্কে আরও বিশদভাবে দেখি যেখানে এনক্লেভে উপস্থিত অবিশ্বস্ত ফাংশন একটি বিশ্বস্ত ফাংশনকে আহ্বান করতে পারে যখন উপযোজনের অবিশ্বস্ত অংশটি EENTER কে আহ্বান জানায় তখন নির্দিষ্ট কিছু জিনিস নির্দিষ্ট করতে হবে তাই EENTER নির্দেশকে এনক্লেভের মধ্যের অবস্থানটি জানতে হবে যেখানে স্থানান্তর ঘটা উচিত এটির অসমনিয়ত প্রস্থান নির্দেশক হিসাবে পরিচিত কিছুকে সংজ্ঞায়িত করা উচিত যা আমরা আসলে একটু পরে দেখতে পাব সুতরাং আমরা অসমনিয়ত প্রস্থান নির্দেশক সম্পর্কে আরও বিশদে দেখি এবং মূলত এটি একটি এনক্লেভ মোডে প্রতিরোধ পরিচালনার সাথে সম্পর্কিত সুতরাং যখন প্রসেসর দ্বারা EENTER নির্দেশটি কার্যকর করা হয় তখন প্রসেসর TCS বিটকে এনক্লেভে সেট করে দেয় যে এই নির্দিষ্ট এনক্লেভটি ব্যবহার করা হয়নি বলতেও ব্যস্ত থাকে এটি নন এনক্লেভ মোড থেকে এনক্লেভ মোডে পরিবর্তন করবে তারপর এটি স্তুপ নির্দেশক বেস নির্দেশক ইত্যাদির অবস্থা সংরক্ষণ করবে এবং এটি AEP নামে পরিচিত কিছুকেও সংরক্ষণ করবে সুতরাং স্তুপ এবং বেস নির্দেশক ইত্যাদিতে বিষয়বস্তু সংরক্ষণ করার মতো এই অবস্থাগুলি সংরক্ষণ করা হয় যাতে এনক্লেভ থেকে ফিরে আসার পরে উপযোজনের স্বাভাবিক মোড চলতে থাকে এবং অবশেষে এনক্লেভের বাইরে থেকে ভিতরে একটি স্থানান্তর ঘটে এবং যদি সমস্ত অনুমতি চেক সঠিক হয় তবে হার্ডওয়্যারটি এনক্লেভকে কার্য সম্পাদনের অনুমতি দেবে সুতরাং এই সমস্ত পদক্ষেপগুলি EENTER নির্দেশের সময় সম্পন্ন করা হয় এবং যেমনটি দেখ গেছে যে EENTER হল একটি ব্যবহারকারী মোড নির্দেশ এবং সেইজন্য একটি উপযোজন উদাহরণস্বরূপ একটি এনক্রিপশন করতে চায় সেটি এনক্লেভ মোডে এনক্রিপশনটি ট্রিগার করতে EENTER কে আহ্বান করবে এখন এনক্লেভ মোডে এনক্রিপশনটি সম্পূর্ণ হওয়ার পরে উপযোজনটি এনক্লেভ মোড থেকে নন এনক্লেভ বা অপারেশনের স্বাভাবিক মোডে EEXIT সিস্টেম কল ব্যবহার করে ফিরে আসতে পারে মূলত এই নির্দেশে প্রসেসরটি নিশ্চিত করবে যে এনক্লেভ মোড পতাকাটি মুক্ত করা হয়েছে যা আসলে ইঙ্গিত করবে যে এটি স্বাভাবিক মোডে ফিরে যাচ্ছে এবং এছাড়াও এটি বিভিন্ন TLB এন্ট্রিগুলিকে সম্পূর্ণ করবে এটি TCS কে মুক্ত বলে চিহ্নিত করবে এবং এটি নিয়ন্ত্রণকে এনক্লেভের ভিতর থেকে এনক্লেভের বাইরে স্থানান্তর করবে এখন সাধারণত যা প্রত্যাশিত হয় তা হল যখনই EENTER নির্দেশ থাকে তখনই এনক্লেভ থেকে প্রস্থান করার একমাত্র উপায় হল এই এনক্লেভ নির্দেশ যাইহোক এই নির্দিষ্ট ক্ষেত্রে ব্যতিক্রম আছে এনক্লেভ মোডে থাকাকালীন বিঘ্ন ঘটলে ব্যতিক্রম ঘটে সুতরাং উদাহরণ স্বরূপ ধরা যাক যে এনক্লেভ মোড বিশ্বস্ত ফাংশনে একটি এনক্রিপশন কার্যকর হচ্ছে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে একটি প্রতিরোধ ঘটছে এই সময়ে প্রসেসরদের প্রতিরোধ পরিষেবার প্রয়োজন হবে এখন এটি জিনিসগুলিকে কিছুটা জটিল করে তোলে কারণ প্রতিরোধগুলি অসমনিয়ত ঘটনা এবং সেইজন্য প্রসেসরকে এনক্লেভের নিরাপত্তার সাথে আপস না করে এই প্রতিরোধ পরিষেবাটি করতে হবে সুতরাং এটি করার জন্য AEX বা অসমনিয়ত প্রস্থান নামে পরিচিত একটি বিশেষ কৌশল রয়েছে যা SGX দ্বারা সমর্থিত এবং এই বৈশিষ্ট্যটি আসলে এনক্লেভ মোডে থাকাকালীন প্রতিরোধ পরিচালনা করার অনুমতিও দেবে এই অসমনিয়ত প্রস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি AEP নামে পরিচিত যা অসমনিয়ত প্রস্থান নির্দেশককে বোঝায় তাই লক্ষ্য করুন যে অসমনিয়ত প্রস্থান নির্দেশকটি আসলে EENTER নির্দেশের সময় সেট আপ করা হয়েছে তাই এখানে যা করা হয় তা হল এনক্লেভের বাইরের কিছু মেমরির অবস্থান আসলে নির্দিষ্ট করা হয়েছে এবং যা ঘটে তা হল যখনই এটি সাধারণ একটি ফাংশনের দিকে নির্দেশ করে যা প্রতিরোধ থেকে ফেরে তখনই সেটিকে আহ্বান করা হয় তাই এটি কীভাবে প্রতিরোধগুলি সাধারণত পরিচালনা করা হয় তা থেকে বিচ্যুত হয়তাই আমরা আগের ক্লাস থেকে জানি যে যখনই একটি প্রতিরোধের কার্যকারিতা সম্পন্ন হয় এটি IRET নির্দেশ দ্বারা সম্পন্ন হয় এবং IRET নির্দেশগুলি মূলত পূর্ববর্তী প্রসঙ্গ এবং প্রতিরোধ উৎপন্নের আগে যে কার্যক্রমটি সম্পাদিত হচ্ছিল তাই বজায় রাখবে এখানে SGX সাথে জিনিসগুলি কিছুটা আলাদা হয় যখনই IRET নির্দেশ থাকে যা সরাসরি এনক্লেভে ফিরে যাওয়ার পরিবর্তে ঘটে এই AEP দ্বারা নির্দেশিত ফাংশনটি কার্যকর করা হয় সুতরাং এই ফাংশনটি তখন ERESUME নির্দেশ নামে পরিচিত কিছু আহ্বান করবে এবং ERESUME নির্দেশ তখন প্রসেসরকে নন এনক্লেভ জায়গা থেকে এনক্লেভ জায়গায় যেতে বাধ্য করবে সুতরাং ERESUME নির্দেশটি মূলত সমস্ত নিবন্ধ ইত্যাদি পুনরুদ্ধার করবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যা ইন্টেল SGX দ্বারা সমর্থিত তা হল প্রত্যয়ন নামে পরিচিত কিছু যেখানে এই সিস্টেমটি প্রকৃতপক্ষে অন্য কাউকে হয় নেটওয়ার্ক বা অন্য সার্ভারের মাধ্যমে প্রমাণ করতে পারে যে প্রকৃতপক্ষে এটির একটি নির্দিষ্ট SGX রয়েছে সুতরাং এটি সম্ভব হয়েছে স্বাক্ষরের কারণে যা এনক্লেভের জন্য গণনা করা যেতে পারে এবং এটাও সত্য যে একটি এনক্লেভের সমস্ত তথ্য আসলে এনক্রিপ্ট করা হয় সুতরাং 2টি সম্ভাব্য প্রত্যয়ন কৌশল রয়েছে যার মধ্যে একটি আন্তঃযন্ত্র এবং অন্তর্যন্ত্র বলে পরিচিত সুতরাং ইন্ট্রা মেশিন প্রত্যয়ন এমন একটি পরিস্থিতিতে ঘটে যেখানে একটি সিস্টেমে একাধিক উপযোজন রান করছে এবং একটি উপযোজনের একটি নির্দিষ্ট এনক্লেভ রয়েছে যা একই সিস্টেমে অন্য একটি উপযোজনকে প্রমাণ করতে পারে যে এটির এই নির্দিষ্ট এনক্লেভটি আছে এটি স্বাক্ষরের মাধ্যমে করা হয় এবং আন্তঃযন্ত্র প্রত্যয়ন সম্পর্কে দ্বিতীয় জিনিস যা আমরা আগে উল্লেখ করেছি যে উপযোজনটি আসলে ইন্টারনেটে তৃতীয় পক্ষের কাছে প্রমাণ করতে পারে যে এটির একটি নির্দিষ্ট এনক্লেভ আছে এটিতে আপনাকে উৎসাহিত করার জন্য অনেকগুলি উপযোজন রয়েছে যা ইন্টেল কবিকে দেখবে যা অতিবাহিত সময়ের কৌশলের প্রমাণ যা ব্লক চেইন কৌশলের মত যেখানে প্রত্যয়নের এই বৈশিষ্ট্যটি কাজে আসে এবং মেশিন সিস্টেমগুলি আসলে নেটওয়ার্কের অন্য কোনও সিস্টেমে প্রমাণ করতে পারে যে এটির একটি নির্দিষ্ট এনক্লেভ আছে এবং কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করেছে সুতরাং MR এনক্লেভ নামে পরিচিত একটি নিবন্ধের কারণে এই প্রত্যয়নের অনেকটাই সম্ভব তাই এই MR এনক্লেভটি মূলত একটি অভ্যন্তরীণ লগের একটি SHA 256 হ্যাশ ব্যবহার করে যা এনক্লেভের দ্বারা সম্পাদিত কার্যকলাপ পরিমাপ করে সুতরাং লগটিতে বিভিন্ন দিক রয়েছে যেমন এতে কোডের স্বাক্ষর এনক্লেভের তথ্য গাদা এবং স্তূপ রয়েছে এতে সেই এনক্লেভের নিরাপত্তা ফ্ল্যাগ সম্পর্কিত পৃষ্ঠাগুলির আপেক্ষিক অবস্থান রয়েছে ইত্যাদি সুতরাং প্রত্যয়ন প্রক্রিয়াটি এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পর্কে খুব বেশি বিশদে যাবে না তবে আপনি আসলে এই শিরোনামের কাজটি দেখতে পারেন CPU ভিত্তিক প্রত্যয়ন এবং সিলিংয়ের জন্য উদ্ভাবনী প্রযুক্তিসমূহ এবং এটি HASP 2015 এ প্রকাশিত হয়েছিল ধন্যবাদ